ইঞ্জিনিয়ারিং মেট্রোলজির কোর্সে আবার স্বাগতম এটি একটি বিশেষ অধিবেশন যেখানে আমরা যন্ত্রপাতির সম্পর্কে পড়ব এবং যে সকল যন্ত্রপাতি গুলির সম্পর্কে তাত্ত্বিক ভাবে জেনেছি অথবা পড়েছি সেইগুলি ব্যবহার করে পরিমাপ নেব আমি এখানে প্রথম যে সরঞ্জামটি নির্বাচন করব তা হল ভার্নিয়ার ক্যালিপার সুতরাং এই দুটি ভার্নিয়ার ক্যালিপার যা নিয়ে আমরা আলোচনা করব এগুলি উভয়ই জাপানের মিতুটোও দ্বারা তৈরি এবং তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে আপনি এখানে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এর বিভিন্ন উপাদান রয়েছে এই যন্ত্রটির মূল স্কেল রয়েছে যন্ত্রটির মূল স্কেলের দৈর্ঘ্য প্রায় ১২ ইঞ্চি আপনি দেখতে পাচ্ছেন যে এটি নীচের দিকে মূল স্কেলে ২০০ মিমি অবধি ক্রমাঙ্কন করা আছে এটি আসলে ২০০ মিমি তবে স্কেলের দৈর্ঘ্য আরও বড় যে দৈর্ঘ্যটি হল ক্যালিপারের চলনযোগ্য অংশ সেটি প্রকৃতপক্ষে অন্যান্য স্কেল বা অন্যান্য অংশের সাথে সমন্বয় করা জন্য ব্যবহৃত হয় যন্ত্রটির চলনযোগ্য অংশ যা আমরা কেবল আলোচনা করব মূল স্কেলের উপরের দিকে আমদের যে স্কেলটিতে রয়েছি তা ৪ ইঞ্চি পর্যন্ত ক্রমাঙ্কন করা আছে তবে আপনি এখানে আরো কিছু নির্দিষ্ট ক্রমাঙ্কন রেখা দেখতে পাবেন সুতরাং এই নির্দিষ্ট ভার্নিয়ার ক্যালিপারের উপাদান হল মরিচা রোধক ইস্পাত কড়া ইস্পাত তো যেমন আমরা তাত্ত্বিক ভাবে আলোচনা করেছিলাম এর বিভিন্ন উপাদান রয়েছে প্রথম উপাদানটি হল শক্ত L আকৃতির কাঠামো শক্ত L আকৃতির কাঠামো এবং আমাদের যা আছে সেটি আসলে স্থির হয়ে থাকে এর উভয় দিকেই দুই ধরণের ক্যালিপার রয়েছে এবং অন্যটি হল ক্যালিপার যা চলনযোগ্য আপনি এখানে দৃঢ় কাঠামো টি দেখতে পাবেন তার দুই পাশে দুটি ক্যালিপার আছে প্রকৃতপক্ষে তারা দুটি বাহু নীচের দিকে বাহুগুলি বাহ্যিক ব্যাসের জন্য ব্যবহৃত হয় আমরা নীচের বাহুগুলি ব্যবহার করে আমাদের প্রয়োজন অনুসারে সিলিন্ডার বা গোলক কোন কিছুরই বাহ্যিক ব্যাস পরিমাপ করতে পারি এবং উপরের বাহুগুলি সিলিন্ডারের মধ্যে প্রবেশ করিয়ে আভ্যন্তরীণ ব্যাস পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে দেখুন আমরা এটি সম্পূর্ণরূপে বন্ধ করে দিলে আপনি দেখতে পাচ্ছেন বাহ্যিক বাহুগুলিও বন্ধ রয়েছে এবং অভ্যন্তরীণ বাহুগুলিও বন্ধ রয়েছে এবং যখন আমরা এটি কিছুটা খুলি আপনি দেখতে পাচ্ছেন যে উপরের দিকের অভ্যন্তরীণ বাহুগুলি ভিতরে প্রবেশ করানো যেতে পারে এবং বাহ্যিক বাহুগুলি বাইরে থেকে কাজের অংশটি ধরে রাখতে পারে আমরা খুব ভালভাবে দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য যাই হোক না কেন স্লট এর দৈর্ঘ্য যাই হোক না কেন বা নীচের বাহুগুলির মধ্যে ব্যবধান যাই হোক না কেন আপনি দেখতে পাচ্ছেন যে এই দৈর্ঘ্য বা দূরত্ব এবং উপরের বাহুর মধ্যবর্তী দৈর্ঘ্য বা দূরত্ব সমান সুতরাং মূল স্কেলটি নীচের দিকে মিলিমিটার এবং উপরের দিকে ইঞ্চিতে দাগ কাটা থাকে আরও একটি স্কেল রয়েছে যা এই ভার্নিয়ার ক্যালিপারের একটি জটিল উপাদান যা ভার্নিয়ার স্কেল নামে পরিচিত আপনি ০ থেকে ১০ পর্যন্ত চিহ্নগুলি দেখতে পাচ্ছেন সংখ্যাগুলি ০ থেকে ১০ পর্যন্ত লিখিত রয়েছে যা হল একটি ভার্নিয়ার স্কেল এবং ১টি বিভাগের মধ্যে ১টি বিভাগের মধ্যে নয় ০ থেকে ১ পর্যন্ত এই ১ সংখ্যার মধ্যে আমাদের ৫ টি ভাগ রয়েছে ১ থেকে ২ পর্যন্ত আমাদের ৫ টি ভাগ থাকবে সুতরাং এটি ০ থেকে ১০ পর্যন্ত রয়েছে এটি ১০ গুণিতক ৫ এটি ৫০ টি ভাগের সমান এছাড়াও আপনি দেখতে পারেন এখানে ন্যূনতম পরিমাপ লেখা আছে ০০২ মিমি এখানে সর্বনিম্ন গণনা লেখা আছে সুতরাং এটির সাথে একটি স্ক্রু সংযুক্ত রয়েছে আসলে এটির নীচের দিকে আমাদের সূক্ষ্ম সামঞ্জস্য স্ক্রু রয়েছে এবং উপরের দিকে আমাদের বন্ধনী স্ক্রুগুলি রয়েছে আমরা কীভাবে এটি পরিচালনা করব প্রথমত আমরা ডানদিকে যে স্ক্রুটি রয়েছে তা শক্ত করে দেব প্রথমে আমরা এই স্ক্রুটি শক্ত করে দেব এটি ডানদিকে রয়েছে এবং তারপরে সূক্ষ্ম সমন্বয় স্ক্রুটি ব্যবহার করে আমরা ভার্নিয়ার স্কেলের দূরত্ব নিয়ন্ত্রণ করতে পারি তারপরে প্রকৃতি এবং কতবার ব্যবহার করা হবে তার উপর নির্ভর করে ভার্নিয়ার ক্যালিপার মরিচা রোধক ইস্পাত বা সরঞ্জাম তৈরির ইস্পাত দিয়ে তৈরি করা হয় সুতরাং এটিতে সামনের দিকের ভার্নিয়ার অথবা পিছনের দিকে ভার্নিয়ার হিসাবে দাগ কাটা থাকতে পারে আমাদের হাতে এই ভার্নিয়ার ক্যালিপারটি রয়েছে এটি হল সামনের দিকের ভার্নিয়ার আপনি দেখতে পাচ্ছেন যে পাঠটি প্রথমে ০ থেকে শুরু হয়ে ১০ পর্যন্ত যায় এটি যদি ১০ থেকে ০ অবধি থাকে তবে একে পিছিয়েথাকা ভার্নিয়ার হিসাবে ডাকা যেতে পারে সুতরাং পরিমাপের উপর যথাযথভাবে বাহুটি রাখার পরে একটি নির্দিষ্ট অবস্থানে চলমান বাহুকে বন্ধনী স্ক্রুটির দ্বারা স্থাপন করা যায় এখন এটি চলমান বাহুর গতি আরও নিয়ন্ত্রিত করে চলনযোগ্য বাহুটি যখন এটি বন্ধনী স্ক্রু ব্যবহার করে আঁটকে দেওয়া হয় ব্যবহারকারী তখন একটি সুবিধাজনক অবস্থানে পাঠটি লিখে নেন কারণ বাহুগুলি আর সরবে না এখন যেখানে পরিমাপ করা প্রয়োজন সেখানে সূক্ষ্ম সমন্বয় স্ক্রুটি ব্যবহারকারীকে বাহুগুলি তে সর্বোত্তম বন্ধনীর চাপ প্রয়োগ করে বন্ধ করতে সাহায্য করে তবে ভার্নিয়ার ক্যালিপার টি ব্যবহার করার আগে আমি তাদের কিছু নির্দেশাবলী বলতে চাই আমাদের সরঞ্জামগুলি পরিষ্কার করতে হবে ভার্নিয়ার ক্যালিপার বা যেকোনও সরঞ্জাম পরিষ্কার করতে হবে এটি একটি মৌলিক সতর্কতা বা নির্দেশাবলী যা আমরা যেকোনও উপকরণে ব্যবহার করি এই ভার্নিয়ার ক্যালিপারটি আসলে অ্যানালগ বা যান্ত্রিক ভার্নিয়ার ক্যালিপার আমাদের কাছে ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার ও রয়েছে যেখানে আমরা ০ টি ঠিক করে নিতে পারি যে কোনও অবস্থানে আমরা বলতে পারি এটি ০ অবস্থান ০ টি ঠিক করা যায় কারণ এটির ডিজিটাল স্কেল আছে তবে এই ভার্নিয়ার ক্যালিপারে যদি সেখানে শূন্য ত্রুটি থাকে তা পরিমাপ করা দরকার ভার্নিয়ার ক্যালিপারের র্যাক ও পিনিয়ন এর মধ্যে ছোট ধূলিকণা বা ক্ষুদ্র টুকরো জমাট বাঁধতে পারে বা চলে আসতে পারে তার কারণে একটি বাঁধার সৃষ্টি হতে পারে ও স্থানচ্যুতি ঘটে সুতরাং এটি সঠিকভাবে পরিষ্কার করা গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রথম টি হল আমাকে বাহুগুলির এই অংশটি পরিষ্কার করতে হবে কারণ আপনি জানেন যে এই পৃষ্ঠের উপর ভিত্তি করে ক্রমাঙ্কন করা হয় সুতরাং এটি একটি সমতল পৃষ্ঠ যার সমতলতা শূন্য স্তর পর্যন্ত প্রায় শূন্য স্তরের মতো হতে হবে যাইহোক কোন প্রকৃত শূন্য স্তরের অস্তিত্ব নেই তো এটি এখান থেকে পরিষ্কার করতে বলা হয়েছে তবে আমরা অ্যাসিটোন ব্যবহার করে একটি তুলার সাহায্যে পরিষ্কার করতে পারি সুতরাং আসুন প্রথমে উপকরণ এবং কাজের টুকরো পরিষ্কার করে নিই সুতরাং এখন আমার কাছে এই সিলিন্ডারটি রয়েছে যার আমি অভ্যন্তরীণ ব্যাস বাহ্যিক ব্যাস দেখতে চাই এবং এছাড়াও আমাদের উচ্চতা বা আমি এটির প্রস্থটি বলতে পারি আমি এই পরিমাপ গুলি দেখতে চাই তার আগে আমরা এটি পরিষ্কার করার সময় আমি কেবল নিয়মাবলী গুলি বলে দিতে চাই যখন ক্যালিপারের বাহু পুরোপুরি বন্ধ হয়ে যায় এটি ০ টি নির্দেশ কর উচিত যদি এটি তা না করে তাহলে এটি অবশ্যই আবার ক্রমাঙ্কন করতে হবে অথবা মেরামত করতে হবে এখন বন্ধ করার স্ক্রুটি আলগা করুন এবং যে বস্তুর বৈশিষ্ট্য পরিমাপ করতে চাই তার থেকে এই চলনযোগ্য বাহুটিকে একটু বেশি খুলে নিন সুতরাং প্রথমে পরিষ্কার করা যাক কাজের টুকরো এখন পরিষ্কার করা উচিত তো আমরা এখানে কিছু অ্যাসিটোন প্রয়োগ করেছি এখন আমি প্রথমে বাহ্যিক ব্যাস দেখতে চাই এটি কখনো ভুলে যাবেন না যে যদি আমরা ভার্নিয়ার ক্যালিপার এর পিছনের দিকটি দেখি তবে আপনি দেখতে পাচ্ছেন যে একটি সোজা শলা রয়েছে এটি গভীরতা মাপক হিসাবেও পরিচিত আমরা যদি এটি খুলি তবে আমরা গভীরতাও দেখতে পাব যেমন কি আপনি দেখতে পাচ্ছেন এটি একটি শলা এটি একটি স্কেল আপনি যদি এটি খোলেন যে দৈর্ঘ্য টি খুলবে সেই দৈর্ঘ্য টিও ভার্নিয়ার স্কেল ব্যবহার করে পরিমাপ করা যেতে পারে সুতরাং আমি প্রথমে ভার্নিয়ার ক্যালিপার এর নীতিটি ব্যাখ্যা করব প্রকৃতপক্ষে ভার্নিয়ার ক্যালিপারটি পিয়েরে ভার্নিয়ার নামের এক বিজ্ঞানী ১৬৩১ সালে আবিষ্কার করেছিলেন এবং এটিই সেই যন্ত্র যা আমি বলতে পারি শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিছু সাধারণ পরিমাপ রয়েছে যা আমরা কেবল স্কেল ব্যবহার করেই করতে পারি প্রধানত সাধারণ ইস্পাতের স্কেলের সাহায্যেই তবে ইস্পাতের স্কেলটি সর্বনিম্ন ১ মিমি বা কখনও কখনও এটি ০৫ মিমি পরিমাপ করতে পারে ১ মিমি দুটি অংশে বিভক্ত থাকে তবে ভার্নিয়ার ক্যালিপার ন্যূনতম গণনা ০০১ মিমি অবধি পাওয়া যায় সর্বনিম্ন গণনা কিছুই নয় সর্বনিম্ন গণনা একটি ন্যূনতম পাঠ যা নির্দিষ্ট উপকরণ ব্যবহার করে নেওয়া যেতে পারে সুতরাং পাঠটি পরীক্ষা করার আগে আমি ভার্নিয়ার ক্যালিপারের নীতিটি আলোচনা করতে চাই তো আপনি দেখতে পাচ্ছেন যে ভার্নিয়ার স্কেলে ৫০ টি ভাগ রয়েছে দেখুন যদি আপনি সংখ্যাগুলি দেখেন সংখ্যাগুলি ০ থেকে ১০ পর্যন্ত রয়েছে তবে ০ থেকে ১ পর্যন্ত ৫ টি ভাগ রয়েছে ১ থেকে ২ এর মধ্যে ৫ টি ভাগ রয়েছে ২ থেকে ৩ এর মধ্যে ৫ টি ভাগ রয়েছে যদি আমি এই জিনিসটি চালিয়ে যাই তবে এটি ৫ টি বিভাগ গুণিতক ১০ এটি ৫০ হয়ে যায় সুতরাং যদি আপনি দেখতে পারেন ভার্নিয়ার স্কেলের ৫০ তম বিভাগ যেটি নিম্ন স্কেল যা একটি ভার্নিয়ার স্কেল সেটি মূল স্কেলটির কোন পাঠের সাথে মিলছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে ভার্নিয়ার স্কেলের সর্বশেষ পাঠটি কোন পাঠের সাথে মিলছে মূল স্কেলের কোন পাঠ ৪৯ তম যদি আপনি ৪০ এবং ৫০ এর মধ্যে সংখ্যাগুলি দেখেন মূল স্কেলের ৪০ এবং ৫০ এর মধ্যে বিভাজনগুলি দেখুন এটি ৫০ এর একটি পাঠ আগে এটি ৪৯ তম পাঠ ভার্নিয়ার স্কেলের সর্বশেষ পাঠটি মূল স্কেলের ৪৯ তম পাঠের সাথে মিলে যায় যদি এইভাবে মিলে যায় এর অর্থ এখানে ০ টি নিখুঁত এখানে কোনও শূন্য ত্রুটি নেই সুতরাং এটি আসলে ৪৯ থেকে ৫০ আমি খুব সাধারণ গণনা ব্যবহার করে এই নীতিটি ব্যাখ্যা করতে চাই সুতরাং আমি বলতে পারি যে একটি স্কেল রয়েছে যেখানে আমাদের ৯ টি বিভাগ ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ এবং ৯ রয়েছে এই ৯ টি বিভাগকে আমি মূল স্কেল বলব ১ ২ এবং ৯ ও এখানে আরও একটি স্কেল রয়েছে যার ১০ টি বিভাগ রয়েছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ এবং ১০ আমি মনে করি আমাদের এটিকে ভার্নিয়ার ক্যালিপারের মূলনীতি বলা যায় তবে কী হচ্ছে ভার্নিয়ার স্কেলের এই ১০ টি বিভাজন ভার্নিয়ার স্কেলের ১০ বিভাগগুলি কে আমি VS বলব এটি মূল স্কেলের ৯ টি ভাগের সমান যা বোঝায় ভার্নিয়ার স্কেলের ১০টি ভাগ মূল স্কেলের ৯টি ভাগের সমান যার অর্থ ভার্নিয়ার স্কেল সমান মূল স্কেলের ৯ ভাগ ১০ যার সমান ০৯ যার মানে ভার্নিয়ার স্কেল সমান মূল স্কেলের ০৯ গুন তার মানে ভার্নিয়ার স্কেলের ১টি বিভাগ মূল স্কেলের ০৯ বিভাগের সমান বা এটি সমান ০৯ মিমি ভার্নিয়ার স্কেল VS এর ১০ টি বিভাগ প্রধান স্কেলের ৯ টি বিভাগ MS ১০ VS ৯ MS ১ VS ৯১০ MS ১ VSD ০৯ MSD ১ VSD ০৯ mm বর্তমান স্কেলটিতে এই সংখ্যাটি এখানে ৪৯ এবং এই সংখ্যা ৫০ হলে কী হবে এর অর্থ ভার্নিয়ার স্কেল মূল স্কেলের ৪৯ ভাজিতক ৫০ এর সমান তার মানে ভার্নিয়ার স্কেলের ১টি বিভাগ সমান প্রায় মূল স্কেলের ০৯৮ বিভাগ যা ০৯৮ মিমির সমান সুতরাং এটি আমাদের কী করে VS ৪৯৫০MS ১ VSD ০৯৮ MSD ১ VSD ০৯৮ মিমি এটি বোঝায় যে আমি যদি প্রথম বিভাগটি দেখি যদি এটি প্রধান স্কেল হয় এবং এটি নীচে আমাদের ভার্নিয়ার স্কেল হয় যদি এটি ১ মিমি হয় তবে এই প্রথম বিভাগ এবং এই মানটি আমরা একটি ভার্নিয়ার স্কেল বিভাগের মান ০৯৮ মিমি এর সমান বলতে পারি যার অর্থ এই মানটি ০৯৮ এবং এই মানটি ০ বিন্দুর সমান বা আমি এটি আর একটি উপায়ে আরও ভালভাবে গণনা করতে পারি মোট ১ বিয়োগ ০৯৮ সমান ০০২ মিমি এটিই প্রথম পাঠ ০০২ মিমি এখন যদি প্রথম পাঠ ০০২ মিমি হয় তবে দ্বিতীয় পাঠটি কী হবে এটি ০০৪ ০০৬ এবং ০০৮ হতে পারে এইভাবে ০০২ গুণিতক ৫০ সমান ১মিমি পর্যন্ত হবে সুতরাং এই বিভাগগুলি আমাদের ভার্নিয়ার স্কেলগুলিতে রয়েছে অর্থাৎ আমরা যখন দেখি যে কোন বিন্দুটি মিলিত হয় আমাদের এমন বিন্দুটি দেখতে হবে যা মিলিত হয়েছে এটি আমাদের দেয় যে কোনও ভার্নিয়ার স্কেল মূল স্কেল বিভাগের চেয়ে কতগুলি বিভাগ এগিয়ে আমরা এখানে কিছু পরিমাপ করব এবং এটি আরও স্পষ্ট হয়ে উঠবে এছাড়াও এখানে আমাদের এটি ০ এর জন্য ঠিক করা দরকার এখন এটি দেয় কারণ এটি সর্বনিম্ন গণনা সুতরাং আমি সাধারণভাবে বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের n বিভাগ মূল স্কেলের n ১টি ভাগের সমান যার অর্থ ভার্নিয়ার স্কেলের ১টি বিভাগ n ১ ভাগ n মূল স্কেল বিভাগ এর সমান এটি আমাদের সর্বনিম্ন গণনা দেয় এর অর্থ সর্বনিম্ন গণনাটি ১ টি মূল স্কেল বিভাগ বিয়োগ ১টি ভার্নিয়ার স্কেল বিভাগের সমান এটি সর্বনিম্ন গণনা হিসাবে পরিচিত যা মূল স্কেলের ১টি বিভাগ বিয়োগ n বিয়োগ ১ ভাজিতক n ভার্নিয়ার স্কেল বিভাগ যা আসলে ১ ভাজিতক n মূল স্কেল বিভাগের সমান n VSD n ১ MSD ১ VSD ¿ ¿ MSD সর্বনিম্ন গণনা ১ MSD - ১ VSD ১ MSD −¿ ¿ ¿ VSD ১nMSD সুতরাং এটি আমাদের সর্বনিম্ন গণনা সর্বনিম্ন গণনার সূত্রটি সাধারণ সুতরাং আমাদের যে সিলিন্ডার টি রয়েছে তার ব্যাস টি দেখার চেষ্টা করা যাক প্রথমে বাহ্যিক ব্যাস দেখার চেষ্টা করি এখন আমরা এই সিলিন্ডারের বাইরের ব্যাসটি দেখতে পাব একটি জিনিস হল আমরা ব্যাস দেখতে আমরা কেবলমাত্র প্রধান স্কেল ইস্পাতের স্কেলটি ব্যবহার করতে পারি তবে তার যথার্থতা বা সর্বনিম্ন গণনা ১ মিমি হবে আসুন দশমিকের দ্বিতীয় স্থান পর্যন্ত দেখি এবং শুধুমাত্র জোড় সংখ্যা গুলি দেখি সেখানে সর্বনিম্ন গণনা হল ০০২ এটির বাহ্যিক ব্যাস কত দেখুন এখানে আমরা আঙ্গুল দিয়ে আটকানোর পদ্ধতিটি ব্যবহার করছি প্রথমে স্ক্রুটি কেবল যেখানে এসেছে আমরা সেখানে আটকে দেব তারপরে আমরা চাপ দেওয়ার জন্য সূক্ষ্ম সামঞ্জস্য স্ক্রুটি ব্যবহার করব তো সেটি করার উপায় কী যখন আমরা বন্ধনী স্ক্রুটি আলগা করি এবং চলন যোগ্য বাহুটি সরাই তখন বাহুগুলিকে এমন ভাবে সরাতে হবে যে যে বস্তুটির বৈশিষ্ট্য পরিমাপ করব তার থেকে যেন একটু বেশি খোলা থাকে এখানে যে বৈশিষ্ট্যটি পরিমাপ করা হবে তা হল সিলিন্ডার আমরা সিলিন্ডারের তুলনায় এটি আরও কিছুটা খুলি এবং বাহু দ্বারা বৈশিষ্ট্যটি ধরে রাখি তারপরে যে বিন্দু থেকে মাপা হবে সেটির সাথে স্থির বাহুটি স্পর্শ করাই যে বৈশিষ্ট্যটি পরিমাপ করব তার চেয়ে আমরা এটিকে আরও একটু বেশি খুলি তারপরে স্থির বাহুর কাছে বৈশিষ্ট্য পরিমাপের বস্তুটি রাখি এখন এটিকে স্থির বাহুতে স্থাপন করা হয় তখন চলনযোগ্য বাহু বন্ধ করা হয় এরপর আমরা আঁটকে দেব স্ক্রুটি বন্ধ করব এখন সূক্ষ্ম নিয়ন্ত্রণ স্ক্রু ব্যবহার করে আমরা কিছুটা চাপ প্রয়োগ করতে পারি এখন আমরা বাহুর ক্যালিপারগুলির মধ্যে হালকা যোগাযোগকে বিঘ্নিত না করে চলনযোগ্য বাহুর উপর বন্ধনী স্ক্রুটি শক্ত করি তারপরে আমরা স্ক্রুটি আরও শক্ত করব তারপরে আমরা জিনিসটি সরিয়ে ফেলব তারপরে জিনিসটি সরিয়ে ফেলি এখন দুটি আঁটকানোর স্ক্রুই আঁটকানো অবস্থায় আছে তাই আমরা খুব স্বাচ্ছন্দ্যে পাঠগুলি দেখতে পারি এখন পাঠগুলি দেখতে আসুন দেখি ০ টি কী ভার্নিয়ার স্কেলের ০ টি ৫১ এর সাথে মিলছে ৫০ এ আসলে মিলছে না সামান্য এগিয়ে রয়েছে তবে ৫১ তম টি ঠিকঠাক এটি প্রায় ৫১ এবং আমরা দেখতে পাচ্ছি কোনটি মিলে যাচ্ছে সুতরাং আসুন আমরা দেখি যে কোন পাঠটি মিলে যাচ্ছে আসলে এটি আমাদের খুব কাছে থেকে দেখতে হবে এখানে ৪ নম্বর পাঠটি সবথেকে ভালো ভাবে মিলে যাচ্ছে ০ থেকে ১ এর মধ্যে চতুর্থ পাঠটি সমান হয় যার অর্থ এই কাজের অংশটির ব্যাস মূল স্কেল পাঠ যুক্ত সর্বনিম্ন গণনা গুণিতক ভার্নিয়ার স্কেলের মিলে যাওয়া পাঠটির সমান সুতরাং যা এইভাবে মূল স্কেলর পাঠ সমান ৫১ যুক্ত ন্যূনতম গণনা ০০২ গুণিতক ৪র্থ পাঠ যা ৫১০৮ মিমির এর সমান এটি বাহ্যিক ব্যাস অর্থাৎ প্রকৃতপক্ষে যখন আমরা পরিমাপগুলি করি যখন হিসাবগুলি করি এটি কেবল একবারই করা হয় না কারণ আমরা মেট্রোলজির পরিসংখ্যানগত দিকগুলি নিয়ে যখন আলোচনা করব যে কোনও পাঠ কেবল একবারই নেওয়া হয় না সাধারণত আমরা একটি পরিমাপকে বিশ্বাস করি না একাধিক পরিমাপ করি সুতরাং আমরা অন্য স্থানেও ব্যাসটি পরীক্ষা করব আবার একই পদ্ধতি খোলার পরে এটি স্থির বাহুতে নিয়ে আসা তারপরে বন্ধ করার বন্ধনী গুলি আঁটকে দেওয়া তারপরে সূক্ষ্ম নিয়ন্ত্রণকারী স্ক্রুগুলোর সাহায্যে খুব সামান্য চাপ প্রয়োগ করা যাতে আমরা এটি সঠিকভাবে পরিমাপ করতে পারি এখন আসুন আমরা আবারও পাঠটি দেখি সুতরাং এটি প্রায় ৫১ মূল স্কেল পাঠটি আবার ৫১ এটি প্রথম পর্যবেক্ষণ তারপরে দ্বিতীয় পর্যবেক্ষণ এখানে মূল স্কেল পাঠটি হল ৫১ যুক্ত সর্বনিম্ন গণনা গুণিতক ভার্নিয়ার স্কেলর পাঠ আসুন দেখি কোন ভার্নিয়ার স্কেলর পাঠটি মিলে যাচ্ছে আপনি যদি এটি খুব কাছ থেকে দেখেন তবে দেখতে পাবেন যে কোন পাঠটি মিলে গেছে আপনি দেখতে পাবেন যে নবম পাঠটি মিলে যাচ্ছে সুতরাং এটি নবম পাঠ যা ৫১ যুক্ত ০১৮ যা সমান ৫১১৮ অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে দুটি পর্যবেক্ষণের মধ্যে ০১ মিমি এর পার্থক্য সুতরাং আমরা যখন এটি সাধারণত একটি স্কেল ব্যবহার করে দেখি তখন আমার মনে হয় এটি শুধুমাত্র ৫১ হবে ব্যাসটিকে এখানে আসলে যে তলের সাপেক্ষে পরিমাপ করা হচ্ছে সেই তালে স্পর্শ করাতে হবে সুতরাং ব্যাপারটি হল এই পার্থক্য টি হল ০০৮ ও ০১৮ তো আমরা এটি ব্যবহার করে একাধিক বার পর্যবেক্ষণ করতে পারি এবং গড় নিতে পারি সুতরাং যদি এটি ৫১ বিন্দুতেই আসে তাহলে গড় মানটি হবে পরবর্তী পাঠ যদি আমি এই দুটি পাঠকে আমার চূড়ান্ত পর্যবেক্ষণ হিসাবে গ্রহণ করি তবে এই কাজের টুকরোটির চূড়ান্ত ব্যাস হবে ৫১৮ যুক্ত ১৮ এর গড় ৫১১৩ অর্থাৎ ৫১০৮ যুক্ত ৫১১৮ ভাজিতক ২ মানে গড় মান ৫১১৩ মিমির এর সমান তো আমরা যে টুকরোটি দেখতে পাচ্ছি তাতে কেন এই তফাৎ কেন এই আলাদা আলাদা মান এই ত্রুটির কারণ কি যদি আমরা এই টুকরোটি খুব কাছ থেকে দেখি তবে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বাহ্যিক অংশে এই খাঁজ কাটা গুলি রয়েছে এটি আসলে এখানে নার্লিং করা আছে এই নার্লিং করার কারণে তাই এখানে উঁচু নিচু হয়ে রয়েছে মানে চূড়া ও গর্ত আছে এবং শীর্ষ ও উপত্যকার আকৃতি আছে এইগুলির কারণে বিভিন্ন জায়গায় ব্যাসটি একটু ভিন্ন আসছে সুতরাং এটি আমাদের ভার্নিয়ার ক্যালিপারের পক্ষে যথেষ্ট সংবেদনশীল যে সকল ভার্নিয়ার ক্যালিপারের সর্বনিম্ন গণনা বা সংবেদনশীলতা ০০২ মিমিরের সমান তারা এই পার্থক্যটি সনাক্ত করতে সক্ষম অর্থাৎ এই পার্থক্যটি বেশ বড় এই বিভাগের সাপেক্ষে এই পার্থক্যটি যথেষ্ট বড় তা আমি আগেই উল্লেখ করেছি পার্থক্যটি ০০১ মিমি এর ক্রমে আছে তো এছাড়াও আমরা অভ্যন্তরীণ ব্যাস দেখতে পারি সুতরাং আমি এখানে অন্য আরেকটি টুকরো বেছে নেব যার উপর আমরা গভীরতা মাপাক অন্তরীণ এবং বাহ্যিক পরিমাপের সমস্ত বাহু ব্যবহার করব যাতে পুরো ছবিটি আঁকতে পারি অথবা সমস্ত পরিমাপ দেখাতে পারি অথবা টুকরোটির মান গুলো পেতে পারি সুতরাং আমি দেখতে পাচ্ছি এখন আপনি জানেন যে এইটির বিভিন্ন অংশ রয়েছে এর একটি ছোট সিলিন্ডার রয়েছে এটির একটি বড় সিলিন্ডার রয়েছে মাঝখানে একটি ছোট্ট ফাঁকা জায়গা রয়েছে ঠিক আছে তারপরে আমাদের উপরের দিকে একটি ছোট গর্ত রয়েছে মূলত এটি মধ্য দিয়ে সম্পূর্ন গর্ত এবং একটি প্যাঁচ যুক্ত গর্ত আছে একটি চাবির গর্ত আছে এটিও প্যাঁচ যুক্ত আভ্যন্তরীণ প্যাঁচ আছে আসুন এই সমস্ত মান গুলি দেখি আমি কি এই ছবিটা আঁকতে পারি আমি কি বৈশিষ্ট্যগুলি আঁকতে পারি অথবা এই মিশ্র উপকরণটির ছবিটিতে সমস্ত বৈশিষ্ট্যগুলি ফুটিয়ে তুলতে পারি আসুন দেখা যাক সুতরাং এটি এক ধরনের উপাদান যার আমি চিত্র অঙ্কন করব এবং তার মানগুলি দেখাব আসুন বৃহত্তর বৃত্তের বাহ্যিক ব্যাসটি দেখা যাক তাই একই পদ্ধতি ব্যবহার করে এই ব্যাসের পঠটি যেখানে মিলে যাচ্ছে সেটি আমি কেবল লিখে নেব তারপর গণনাগুলি না দেখিয়ে সরাসরি এভাবে সময় সাশ্রয় করব সুতরাং এখানে ভার্নিয়ার ক্যালিপারের একটি ব্যাস রয়েছে এখানে আনুমানিক পাঠ রয়েছে এটি হল এই ব্যাস আমি এটিকে বড় হাতের D বলব পরিমাপ গুলি দেওয়ার আগে আমাকে অন্য একটি রং পছন্দ করতে দিন এটি ৪৯ আমি কেবল মূল স্কেলের পাঠ যুক্ত ০০২ গুণিতক ভার্নিয়ার স্কেলের পাঠ নেব এটি ৪৯ যুক্ত ০০২ গুণিতক ১১ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ১১ তম পাঠটি মিলে রয়েছে সুতরাং এটি ৪৯ যুক্ত ০২২ সমান ৪৯২২ আমি এখানে এই মানটি বসাব এর পরে অভ্যন্তরীণ ব্যাস এটি ছোট হাতের d এটি বড় হাতের D এটিকে T বলা যাক আর এটিকে t বলি এবং এটিকে গভীরতা বলা যাক সিলিন্ডারের অভ্যন্তরীণ বাহুুগুলিকে প্রবেশ করিয়ে আমরা অভ্যন্তরীণ ব্যাসটিও দেখতে পারি আপনি একই নীতিটি ব্যবহার করে স্ক্রুগুলি আঁটকে দিচ্ছেন স্ক্রু আঁটকে দেওয়ার পরে আমরা পাঠটি দেখতে পাচ্ছি সুতরাং অভ্যন্তরীণ ব্যাস হল মূল স্কেলের পাঠ ১১ এবং ৪৪ তম বিন্দুতে মিলে যাচ্ছে এটি ১১ যুক্ত ০২ গুণিতক ৪৪ এটি ছোট হাতের a এটি ১১৪৪ মিমি এর সমান অতএব আমরা দশমিকের পরে দুই ঘর পর্যন্ত এবং জোড় সংখ্যা দেখতে পারি সুতরাং এই হল পরিমাপ d তারপরে এটি t T এবং t' এছাড়াও আমরা এই ছোট ব্যাসটি দেখতে পাচ্ছি আমি এটিকে s বলব আমরা এই সমস্ত গণনা এবং লেখাগুলি আপনাকে নোট এর মাধ্যমে দিয়ে দেব সুতরাং প্রকৃতপক্ষে এই প্রদর্শনের উদ্দেশ্যটি ছিল এই নীতিটি এবং ভার্নিয়ার ক্যালিপারের ব্যবহারটি প্রদর্শন করা এই ভার্নিয়ার ক্যালিপারে কেবলমাত্র ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয় না উচ্চতা মাপক হিসেবেও ব্যবহার করা যেতে পারে উচ্চতা মাপকও একটি যন্ত্র যা আমরা প্রদর্শিত করার জন্য ব্যবহার করব এখন আমরা যখন ক্যালিপার ব্যবহার করি তখন কিছু সাবধানতা অবলম্বন করতে হয় কিছু সাধারণ সতর্কতা এবং কিছু এই ভার্নিয়ার ক্যালিপারের জন্য নির্দিষ্ট সতর্কতা অবলম্বন করতে হয় আমি প্রথম সতর্কতা হিসাবে বলব পরিমাপের বল কাজের টুকরোটি তে অতিরিক্ত বল প্রয়োগ করবেন না অতিরিক্ত বল প্রয়োগের ফলে বাহুর অবস্থানগত বিচ্যুতির কারণে পরিমাপের ত্রুটি সৃষ্টি হতে পারে সুতরাং কোনও অতিরিক্ত বল নয় এটি অবস্থানগত বিচ্যুতির কারণে ত্রুটির সৃষ্টি করতে পারে দ্বিতীয় টি হল পর্যবেক্ষণ ত্রুটি যা সমান্তরালতা ত্রুটি তবে যন্ত্রটি বেশ পরিষ্কার আমরা দেখতে পাই যে কোন্ পাঠটি মিলে যাচ্ছে ভার্নিয়ার স্কেলের কোন পাঠটির সাথে মূল স্কেলের পাঠ মিলে যাচ্ছে কিন্তু এখানে সাধারণভাবে সমান্তরালতা ত্রুটি আসতে পারে শুধুমাত্র ভার্নিয়ের ক্যালিপের নয় সাধারণভাবে সমান্তরালতা ত্রুটি এড়িয়ে চলতে হয় এই উপকরণটি এতটা সংবেদনশীল নয় যে সমান্তরালতা ত্রুটিটি এখানে উল্লেখযোগ্য হবে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ ত্রুটি যদি এটি আসে তাহলে কমপক্ষে একটি পাঠের পার্থক্য হবে তো তৃতীয়টি হল বাহ্যিক পরিমাপ বাহ্যিক পরিমাপের সময় আমরা যে তলের সাপেক্ষে পরিমাপ করছি কাজের টুকরোটিকে যতটা সম্ভব তার কাছাকাছি রাখতে হবে এবং পরিমাপের অংশটি কাজের টুকরোটির সাথে স্পর্শ করাতে হবে কারণ বাহ্যিক পরিমাপটি করার সময় যদি সঠিক ভাবে না বসাই তবে এটি সামান্য ত্রুটিপূর্ণ হতে পারে তারপরে অভ্যন্তরীণ পরিমাপের ক্ষেত্রেও একই ধরণের ত্রুটি থাকতে পারে সুতরাং অভ্যন্তরের পরিমাপে বা বাহ্যিক পরিমাপে সর্বাধিক পাঠ এবং সর্বনিম্ন পাঠ লিখে নেওয়া গুরুত্বপূর্ণ এটি হল সর্বাধিক পাঠ এবং আপনি এটিকে সর্বনিম্ন পাঠ বলতে পারেন অন্তত যদি সম্ভব হয় তাহলে উভয় পাঠই নেওয়া প্রয়োজন এখন যদিও আমি গভীরতা পরিমাপ করিনি আমি এটির জন্য গভীরতা মাপক ব্যবহার করতে পারি গভীরতা পরিমাপে আপনি গভীরতার মাপকটি ব্যবহার করে এই কাজের টুকরোটির গভীরতা দেখতে পাবেন এই গভীরতা মাপকটি ব্যবহারের জন্য আমাদের একটি সমতল পৃষ্ঠ প্রয়োজন আমরা প্রকৃতপক্ষে পৃষ্ঠ প্লেটটি ব্যবহার করছি না তাই আমি এই স্পিরিট লেভেল টিকে তুলে নিয়েছি স্পিরিট লেভেল টিও মসৃণ করা হয়েছে এটি সঠিকভাবে বসান হয়েছে এই তলটি ১ ভাজিতক ১০০০০ সংবেদনশীলতা যুক্ত মসৃণ তল সুতরাং আমরা এটিতে গভীরতা মাপকটি প্রবেশ করিয়ে এটির পাদদেশ কে স্পর্শ করিয়েছি এখন আমরা পঠটি লিখে নিতে পারি গভীরতার উপকরণ বা গভীরতা পরিমাপক ব্যবহার করার সময় কিছু নির্দিষ্ট সতর্কতা রয়েছে যেমন পরিমাপ করার পৃষ্ঠটি গভীরতার অংশের সাপেক্ষে লম্ব ভাবে রাখতে হবে আমরা ধাপে ধাপে ও পরিমাপ টি করতে পারি ধাপে ধাপে পরিমাপের সময় কি হয় আমাদের প্রধান তলের সাপেক্ষে ধাপগুলি সজ্জিত থাকে ধাপে ধাপে পরিমাপটি এমন হতে পারে যে আমাদের কাজের টুকরোটিতে খাঁজ আছে এটিকে ধাপ হিসাবেও বলা যেতে পারে সুতরাং আমাদের এখানে একটি খাঁজ আছে আমরা এখানে নামলাম তারপর আমরা উপরে আসব আসলে এই ব্যাসটি একই এবং এটি একটি ধাপ সুতরাং ধাপ পরিমাপে এটি বন্ধ করতে হবে তবে অবস্থানগত ত্রুটিও আসতে পারে আপনাকে সেই সম্পর্কে সচেতন থাকতে হবে সুতরাং গভীরতা পরিমাপের জন্য মূল স্কেল পাঠ ৪১ এবং ভার্নিয়ার স্কেল পাঠ আসলে T যুক্ত t এটি এখানে মোট এটি ৪১ যুক্ত ০ বিন্দু এটি ০০২ ০০২ গুণিতক ৭ সপ্তম পাঠটি মিলে গেছে এটি সমান ৪১৪৪ মিমি সুতরাং এটি আমাদের ভার্নিয়ার ক্যালিপার আমাদের আরও একটি ভার্নিয়ার ক্যালিপার রয়েছে আসলে এই ভার্নিয়ার ক্যালিপারেও আমাদের কোনও শূন্য ত্রুটি ছিল না এটিতে যদি শূন্য ত্রুটি থাকত তবে আমাদের সেটি যোগ বা বিয়োগ করতে হত কখনও কখনও ০ এর সাথে মিল হয় না কখনও কখনও একটি পাঠ এগিয়ে বা পিছয়ে থাকে সুতরাং কোন কোন সময় এটি মিলিত হয় না তাই আমাদের এটি অনুসারে ঠিক করতে হবে অতএব যখনই এটি এগিয়ে থাকবে এর অর্থ হল বন্ধ হওয়া পরিমাপের বাহুগুলির তুলনায় পাঠটি কিছুটা বড় হয় এখানে বাহুগুলি একটু খোলা অবস্থায় থাকে এটি ধনাত্বক ত্রুটি নামে পরিচিত সুতরাং আমরা যা পাঠই পাই না কেন ধরুন আমি যদি ৫০২০ পাই আর যদি ত্রুটিটি ০১০ হয় অর্থাৎ এটি ৫০২০ আর এই ০১০টি এর সাথে যুক্ত হয়ে আছে তখন আপনাকে বিয়োগ করে নিতে হবে এই ধনাত্মক ত্রুটিটি বিয়োগ করতে হবে আর যদি একটি অপরটির উপরে উঠে যায় সেই ক্ষেত্রে ঋনাত্মক ত্রুটি আসে যা যোগ করতে হবে সুতরাং যাতে শূন্য ত্রুটি না ঘটে যান্ত্রিক ত্রুটি না ঘটে সেই জন্য আমাদের ডায়ামিটার গেজ ও ডায়াল ভার্নিয়ার আছে প্রথমে আমি ডায়াল গেজ নিয়ে আলোচনা করব এবং তারপরে আমি ডায়াল ভার্নিয়ার নিয়ে আলোচনা করব এবং এছাড়াও যেমনটি আমি বলেছি যে আমাদের ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার আছে যাতে আমরা ০ বিন্দুটি যেকোনো জায়গায় ঠিক করে নিতে পারি যাতে আমরা শূন্য ত্রুটিটি এড়িয়ে যেতে পারি সুতরাং এটি ভার্নিয়ার ক্যালিপার ছিল পরীক্ষাগারে প্রদর্শনের পরবর্তী অংশে আমি ডায়াল গেজ এবং ডায়াল ভার্নিয়ার সম্পর্কে আলোচনা করব তারপরে আমরা মাইক্রোমিটার এ চলে যাব তাহলে আসুন আমরা পরীক্ষাগারে প্রদর্শনের পরবর্তী অংশে দেখা করি ধন্যবাদ